সুতরাং এখন আসুন আমরা একটি গুরুত্বপূর্ণ দিকটি দেখি যখন আপনি ডিজাইন ফর ইন্টারনেট অফ থিংস এর মতো কোর্সটি সম্পর্কে কথা বলেন আপনার অ্যাপ্লিকেশনটির জন্য প্রসেসর নির্বাচন করতে আপনি যে পদ্ধতিটি ব্যবহার করছেন সেটি কী আপনি একটি হার্ডওয়ারের টুকরো তৈরি করতে যাচ্ছেন এবং সিস্টেমের হৃদয় বা সিস্টেমের মস্তিষ্কটি হল সিপিইউ ঠিক আছে সুতরাং আপনার একটি বিশেষ উপায়ও থাকতে হবে যার মাধ্যমে আপনি এই মাইক্রোকন্ট্রোলার বা আপনার অ্যাপ্লিকেশনটির জন্য সিস্টেম অন চিপটি বেছে নিয়েছেন এটির কতটুকু প্রয়োগের উপর জোর দেওয়া উচিত এবং এটি আর্কিটেকচারের মেধার উপরে কতটা হওয়া উচিত তা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মাইক্রোকন্ট্রোলার বাছাইয়ের ব্যাপারে কোনও সহজ উত্তর নেই আমি এটি খুব বড় দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করেছি এবং আমি আপনাকে একটি পাঠ্য বইয়ের দিকে ইঙ্গিত করব যেখানে আমি একটি মাইক্রোকন্ট্রোলার নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি জিনিস পেয়েছি তবে মোটের উপর এটি আপনার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে হবে এবং সম্ভবত আমরা যখন এমন একটি সিস্টেম তৈরি করতে যাব তখনই বুঝতে পারব যে আমাদের শেষ পর্যন্ত পছন্দটি কেবলমাত্র খুব নির্দিষ্ট প্রয়োজনের উপরে নির্ভর করে তবুও আপনি একটি মোটামুটি ধারণা পাওয়া উচিত যে কীভাবে বেছে নেওয়া দরকার অন্যথায় আপনি কীভাবে কিছু শুরু করবেন ঠিক আছে সুতরাং আমি যা করেছি তা হল আমি এখানে আপনার জন্য এই নির্দিষ্ট চার্টটি রেখেছিলাম যদি আপনি বাম দিকে তাকান তবে লোকেরা আপনার অপারেশনের জন্য 8 বিট 16 বিট এবং 32 বিট মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে কথা বলছেন মূলত আপনি 8 টি ডেটা লাইন 16 টি ডেটা লাইন এবং 32 টি ডেটা লাইন সম্পর্কে কথা বলছেন আপনি যদি 8 বিট কন্ট্রোলারের দিকে লক্ষ্য করেন তবে এগুলিতে অন চিপ মেমরি মূলত কম থাকে এবং এগুলি আসলে খুব সুনির্দিষ্ট ছোট অ্যাপ্লিকেশন গুলির জন্য তৈরি করা হয় এদের দামও খুব কম আপনি রিড এবং রাইট করতে পারেন আপনি সাধারণ সিরিয়াল কমিউনিকেশন করতে পারেন ইত্যাদি তবে আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না উদাহরণ স্বরূপ আপনি এমন ছোট্ট মাইক্রোকন্ট্রোলারের উপরে কোনও অপারেটিং সিস্টেম চালাতে পারবেন না যা মেলানো খুব কঠিন তারপরে আপনার কাছে রয়েছে 16 বিট মাইক্রোকন্ট্রোলার যারা অবশ্যই স্পষ্টভাবে দ্রুত তাদের অন চিপ মেমোরি আরও বেশি থাকতে পারে এবং প্রোগ্রাম মেমরির পাশাপাশি ডেটা মেমরির ক্ষেত্রেও তাদের অনেক বেশি কিছু থাকতে পারে এবং তারা আরও কয়েকটি জিনিসও করতে পারে লোকেরা 16 বিট কন্ট্রোলারের জন্য অপারেটিং সিস্টেমগুলি এমবেডেড অপারেটিং সিস্টেমগুলি পোর্ট করার চেষ্টা করেছে তবে আমি মনে করি এবং এটি আমার নিজের ধারণা যে 16 বিট মাইক্রোকন্ট্রোলার দিয়ে সম্ভবত আপনার কোনও এমবেডেড অ্যাপ্লিকেশনে যাওয়া উচিত নয় ভাল আমি কেবল আপনাকে বলছি আমার কাছে এর একটি খুব সহজ উত্তর নেই আমি এর জন্য খুব বিস্তারিত উত্তর দেব আপনি যদি এটাকে এভাবে দেখেন যে আপনার কাছে সেন্সর আছে যা সেন্সিং কাজ করে আপনাকে পর্যায়ক্রমে এই সেন্স করা ডেটা অন্য সিস্টেমে কমিউনিকেট করতে হবে আপনার কাছে একটি সরল মনোলিথিক কোড ব্লক রয়েছে যা একটি সাধারণ টাইমার দিয়ে ডেটা অর্জন পড়তে পারে এবং তারপর সেই ডেটা প্রেরণ করে আপনাকে একটি 8 বিট মাইক্রোকন্ট্রোলারের চেয়ে বেশি কিছু লাগবে না তবে আপনি যদি এর চেয়ে বেশি পরিশীলিতের কিছু করতে চান তবে আমি বলতে পারি যে 16 বিট এবং 32 বিট মাইক্রোকন্ট্রোলার মধ্যে আপনি 32 বিট মাইক্রোকন্ট্রোলার চয়ন করা উচিত কারণ বছরের পর বছর জিনিসগুলির ক্রমশ পরিবর্তন ঘটে থাকায় আপনি আপনার ডিজাইন কে ফিউচার প্রুফ করতে সক্ষম হবেন ধরা যাক আপনি এক দশকের আজীবন বিবেচনার বিষয়ে কথা বলছেন তাহলে একটি 16 বিট সংস্করণ করা এবং তারপরে 32 বিটে চলে যাওয়া সঠিক পদ্ধতি নয় আমি যেমনটি বলেছি ঠিক তত সরল যদি হয় তাহলে একটি খুব সোজা মাইক্রোকন্ট্রোলার চয়ন করুন তার বাইরে আপনাকে অবশ্যই 32 বিট মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা উচিত তবে এটা কেন আমি আপনাকে এখানে যা লিখেছি তা আপনাকে উল্লেখ করতে পারি যেগুলির মধ্যে ডিজিটাল বাসগুলির সহায়তা যেমন একাধিক এসপিআইর মতো ডিজিটাল বাসগুলি থাকতে পারে আপনার কাছে ডিজিটাল বাসের সহায়তা থাকতে পারে আপনার কাছে আই 2 সি এবং এসপিআই উভয়ের এই মতো ডিজিটাল বাসগুলি থাকতে পারে যা বিভিন্ন সেন্সরের জন্য উপলব্ধ রয়েছে আপনার কাছে 16 বিট বা 24 বিট এডিসির সমর্থন থাকতে পারে তারপরে তাদের মধ্যে ডিএসপি এর ভিতরে ফ্লোটিং পয়েন্ট ইউনিটও থাকতে পারে এই বিশাল সহায়তা আপনার কোনও বড় অ্যাপ্লিকেশন এবং দ্রুত অ্যাপ্লিকেশন জগতের জন্য আমার হিসেবে 32 বিট সঠিক উপায় 16 বিট প্রসেসরের এসপিআই এবং আই 2 সি নেই তা নয় তবে আপনি খুব দ্রুত সীমাবদ্ধ হয়ে যাবেন এবং ডিএসপি কার্যকারিতা উদাহরণ স্বরূপ মাল্টিপ্লাই এবং একুমুলেট অর্থাৎ ম্যাক কার্যকারিতা প্রকৃতপক্ষে আপনাকে ডিএসপি প্রসেসরের প্রয়োজনকে দূর করবে আপনি যদি কোনও ডিএসপি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলছেন যার ব্যাপারে আপনি ভাবছেন আমরা এটিতে আসব তবে আমাকে এটার অর্থ তাড়াতাড়ি বলতে দিন যদি আপনার অডিও অ্যাপ্লিকেশন আছে বা আপনার কাছে ইমেজ অ্যাপ্লিকেশন রয়েছে তবে আপনার ডিএসপি থাকা দরকার এবং ডিএসপি ছাড়া অন্য কোনও উপায় এটা করা সম্ভব নয় কারণ প্রচুর অ্যাপ্লিকেশন প্রকৃত পক্ষে ম্যাকের নির্দেশাবলী ব্যবহার করে ঠিক আছে এগুলি অর্থাৎ ম্যাককে সমর্থন করতে হবে এবং এটি কেবল 32 বিট মাইক্রোকন্ট্রোলারের মধ্যে পাওয়া যায় তাই খুব সাধারণের জন্য 8 বিট টি বেছে নিন এবং আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন গুলির জন্য 32 বিটে সরাসরি চলে যান এবং আমি আপনাকে কেবল এটিই বলতে পারি যে মাইক্রোকন্ট্রোলারের এই জগতে আমি এখানে যা লিখেছি এটি কেবলমাত্র কন্ট্রোলারগুলির একটি খুব ছোট তালিকা পিআইসি এটমেল এনএক্সপি ইনটেল রেনিসাস টিআই নর্ডিক ফ্রিসকেল ইত্যাদির মত অনেকগুলি কন্ট্রোলার সংস্থা উপলব্ধ রয়েছে প্রত্যেকে তাদের নিজস্ব দিকে বিশেষজ্ঞ উদাহরণস্বরূপ আপনি যদি ফ্রিসকেলের কথা নেন তবে তারা অটোমোটিভ অ্যাপ্লিকেশনগুলির জন্য খুব উপযুক্ত এবং অনেকগুলি কন্ট্রোলার যা মূলত আর্মকে বেস হিসাবে ব্যবহার করে এবং এই আর্ম মূলত একটি রিস্ক প্রসেসর ভিত্তিক সিস্টেম এবং যা অনেকগুলি পরিধেয়যোগ্য এবং মোবাইল ফোনে ব্যবহৃত হয় সুতরাং তাদের মধ্যে অনেকগুলিতে নিজস্ব ভাবে আর্ম ব্যবহার করে উদাহরণস্বরূপ নর্ডিক সেমিকন্ডাক্টর তার প্রসেসরগুলিতে প্রচুর আর্ম কোর ব্যবহার করে তারপর আপনার কাছে পিআইসি আছে আপনার কাছে এটমেল আছে ইত্যাদি ইত্যাদি মূলত আমি নিশ্চিত যে আপনি আপনার শিক্ষাগত জীবনের বেশ কয়েকটি অংশে এই সমস্ত অধ্যয়ন করেছেন তবে আমি আপনাকে কেবল এটিই বলতে চাই যে প্রসেসরের জন্য দুটি বুনিয়াদি আর্কিটেকচার পাওয়া যায় একটি হল ভন হিউম্যান আর্কিটেকচার এবং অন্যটি হার্ভাড আর্কিটেকচার আমি সবেমাত্র একটি খুব সাধারণ ছবি এঁকে ছিলাম যা আমি ইন্টারনেটের কোথাও থেকে তুলেছি এবং যা খুব সুন্দরভাবে লিখা হয়েছে আমি কেবল আপনাকে ইঙ্গিত করতে পারছিনা তবে আমি নিশ্চিত যে আপনি যদি গুগল করুন তবে আপনি অনেক কিছু খুঁজে পাবেন মূলত আপনি যখন ভন নিউমান আর্কিটেকচারের কথা বলছেন যাকে প্রিনস্টন আর্কিটেকচারও বলা হয় মূলত আপনি একক ডেটা এবং অ্যাড্রেস বাসের কথা বলছেন ঠিক আছে আপনার কাছে একক অ্যাড্রেস এবং ডেটা বাস রয়েছে একক বাসের মাধ্যমে নির্দেশাবলী গুলি ক্রমান্বয়ে কার্যকর করা হয় সুতরাং এটি ধীর হতে পারে কারণ জিনিসগুলি ক্রমান্বয়ে এবং একক বাস ব্যবহার করে হয় কিন্তু হার্ভার্ড আর্কিটেকচারে মূলত আপনি দুটি পৃথক বাস পাবেন অ্যাড্রেস এবং ডেটা এবং আশা করি এটি সম্ভবত আপনাকে আরও ভাল পারফরম্যান্স এবং গতি প্রদান করতে পারে সুতরাং সত্যিই আপনি যখন একটি প্রসেসরের কিনছেন এটি ভন হিউমান আর্কিটেকচার দিয়ে তৈরি না হার্ভার্ড আর্কিটেকচার দিয়ে তৈরি সেটা যাচাই করতে হবে এবং এটি একটি গুরুত্ব পূর্ণ জিনিস তারপর লোকেরা মাইক্রোকন্ট্রোলারদের চয়ন সম্পর্কে আরআইএসসি বা সিআইএসসি র উপর ভিত্তি করে মন্তব্য করে আমি ইতিমধ্যে আপনাকে আরআইএসসি সম্পর্কিত জিনিসটি পরিচয় করিয়ে দিয়েছিলাম মূলত আপনি এরিথমেটিক লজিকেল কন্ডিশনাল বুলিয়ান এবং এমন সমস্ত নির্দেশনার কথা বলছেন যা প্রসেসরকে কার্যকর করতে হবে এটি একটি বা দুটি নির্দেশ চক্রের মধ্যে সম্পন্ন করা হবে কিনা বা এক দুই অথবা বেশি নির্দেশচক্রের মধ্যে সম্পন্ন করে কিনা তা প্রশ্ন আচ্ছা আপনি যদি আরআইএসসি র দিকে লক্ষ্য করেন তবে তারা একটি বা দুটি নির্দেশ চক্রের মধ্যে করতে পারে এবং নির্দেশ সেটটি নিজেই সাধারণত 100 এর চেয়ে কম থাকে যদিও সিআইএসসি কম্প্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার ক্ষেত্রে এটি 4 বা ততোধিক নির্দেশ চক্র ব্যবহৃত হয় I আমি আপনাকে খুব সাধারণ ধারণা দিচ্ছি এবং এই খুব ভাল পাঠ্যপুস্তিকা থেকে মাইক্রোকন্ট্রোলারদের পছন্দ করার পুরো দিকটি সম্পর্কে আমি খুব ভাল ধারণা পেয়েছি যা এই মুহুর্তে এই বইটি আমার সাথে এখানে রয়েছে জোসেফ ইউ দ্বারা লেখা এবং নিউনিস দ্বারা প্রকাশিত কী তা জানার জন্য আপনি যদি এটি 89S52 এর ব্যাপার দেখুন যা মূলত এটমেল থেকে তৈরি এটি 8 বিট এবং এটি হার্ভার্ড আর্কিটেকচারটি অনুসরণ করে যা ইতিমধ্যে খুব ভাল এবং এটি সিআইএসসি ভিত্তিক এবং এটি নিম্ন স্তরের ডেটা হ্যান্ডলিং করার জন্য তৈরি আর্ম 11 যা আর্ম তৈরি করে ঠিক আছে এটি 32 বিট এবং হার্ভার্ড আর্কিটেকচার বিশিষ্ট তবে এটি সিআইএসকে নয় এটি আরআইএসসি এটি নিম্ন স্তরের জন্য নয় তবে সত্যই উচ্চ স্তরের জন্য আমি বলব উচ্চ স্তরের ডেটা হ্যান্ডলিং এর জন্য আমি ইতিমধ্যে PIC 16F87A কথা উল্লেখ করেছি এটি পিআইসি থেকে এসেছে এবং এটি খুব জনপ্রিয় 8 বিট মাইক্রোকন্ট্রোলার হার্ভার্ড কেবল আপনাকে একটি অনুভূতি দেওয়ার জন্য এটিও আরআইএসসি আপনি যদি 8 বিটের কথা বলে থাকেন তাহলে এটি নিম্ন স্তরের হতে হবে সুতরাং এটি অবশ্যই নিচু স্তরের ডেটা হ্যান্ডলিংয়ের জন্য আমি ইন্টেল থেকে একটি বেছে নিচ্ছি এমসিএস 251 আসলে এমসিএস 251 হল ইনটেল 8051 ভিত্তিক যা ইন্টেল পরিবারের খুব জনপ্রিয় 8051 পরিবারের 8 বিট এবং ভন নিউমান আর্কিটেকচারের এবং সিআইএসসিতে ভিত্তিক এবং 8 বিট বোঝানোর জন্য সুতরাং এটি নিম্ন স্তরের হতে হবে সুতরাং আমি কেবল নিম্ন স্তরের বলব তবে আর্ম থেকে তৈরি এলপিসি 2138 এটি আর্ম ভিত্তিক 32 বিট আরআইএসসি ভিত্তিক সিস্টেম এবং এটি উচ্চ স্তরের কন্ট্রোলারের জন্য তৈরি উচ্চ স্তরের ডেটা হ্যান্ডলিং অ্যাপ্লিকেশনের জন্য তৈরি সুতরাং আপনি হার্ভার্ডের পক্ষে রয়েছেন না ভন নিউম্যানের পক্ষে এবং আপনি আরআইএসসি সিস্টেমের দিকে তাকিয়ে আছেন অথবা আপনি সিআইএসসি সিস্টেমগুলির ব্যাপারে ভাবছেন এবং আপনি মূলত এগুলি বেছে নেওয়ার আগেই আপনাকে এটির বিশদ বিবরণ জানতে হবে শুরু করার আগে আপনাকে খুব সাধারণ বিষয় হিসাবে আপনার কী জানা উচিত সে সম্পর্কে এটি একটি ওভারভিউ এখন আসুন আমরা এই বইটি থেকে বেশ কয়েকটি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করি এবং কীভাবে কেউ প্রসেসরগুলি চয়ন করতে পারে সে সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি সুতরাং আসুন সেখান থেকে এগিয়ে যাওয়া যাক সুতরাং সিআইএসসি এবং আরআইএসসি সম্পর্কিত এই সমস্ত ইস্যু সম্পর্কিত বিষয়গুলির মধ্যে আমার নিজের দৃষ্টিতে এগুলি কম অর্থবহ আমি বলতে চাইছি যে বিক্রেতারা আপনাকে অনেক কিছু বলার চেষ্টা করবে কিন্তু এগুলো কম অর্থবহুল কারণ উভয়ের ক্রমাগত বিবর্তন হচ্ছে সুতরাং আমি বলব যে সিআইএসসি এবং আরআইএসসি উভয়ের বিবর্তন ঘটছে সুতরাং এটি ঝাপসা হয়ে যাচ্ছে অতএব আমি বলতে চাই যে আমি আগে যা লিখেছি তা অনুসরণ করবেন না আমি কেবল এটি একাডেমিক প্রয়োজনে লিখেছি সুতরাং আমি আপনাকে আরআইএসসি এবং সিআইএসসি সম্পর্কে লিখেছি তবে আমি আপনাকেও বলতে চাই যে সিআইএসসি এবং আরআইএসসি সত্যই কম অর্থবহ হয়ে উঠছে তাহলে আমি কেন লিখেছি ঠিক আছে সুতরাং পরবর্তী প্রশ্নটি হবে কেন আমরা আসলে আরআইএসসি এবং সিআইএসসি নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমি বলব আরআইএসসি মূলত সিআইএসসি প্রসেসরের চেয়ে দ্রুত সাধারণ গাণিতিক ফাংশনগুলি এক্সিকিউট করতে পারে তবে সিআইএসসি আরও অনেক জটিল কার্য দ্রুত সম্পন্ন করতে পারে জটিল ফাংশনগুলি এখানে খুব ভালভাবে পরিচালনা করা যায় কেবল জটিল ফাংশনগুলি দ্রুত পরিচালনা করাটাই মূল বিষয় নয় এটি আরআইএসসি সিস্টেমস অথবা আরআইএসসি প্রসেসর যে কাজগুলো সম্পন্ন করতে এমন বেশ কয়েকটি প্রসেসিং কমান্ডের ব্যবহার করে তার পরিবর্তে সিআইএসসি একবারে এগুলি সব করতে পারে এটি খুব গুরুত্বপূর্ণ যে তারা এগুলি একবারে করতে পারে দেখুন বিষয়গুলো কেমন বিপরীত ধর্মী ঠিক আছে আরআইএসসি একটি বা দুটি ইনস্ট্রাকশনে করতে পারে তবে এটি এরিথমেটিক বুলিয়ান অপারেশন যা এটি একটি বা দুটি ইনস্ট্রাকশনের চেয়েও কমে করতে পারে এটি জটিল ইনস্ট্রাকশন এটি একাধিক সাইকেল ব্যবহার করে তবে আপনি যদি এটিকে গাণিতিক ফাংশন গুলির সাথে তুলনা করে থাকেন তবে আরআইএসসি সঠিক পছন্দ নাও হতে পারে আপনি সিআইএসসি ব্যবহার করতে পছন্দ করবেন সুতরাং এটি আবার আপনার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে যদি আপনার অ্যাপ্লিকেশনটির জন্য জটিল ফাংশনগুলির প্রয়োজন হয় এমনকি যদি আরআইএসসি সেগুলি একটি বা দুটি ইনস্ট্রাকশনে করতে পারে তখনো আপনি আরআইএসসি প্রসেসর চয়ন করতে চাইবেন না সুতরাং এটি এত সহজ নয় ঠিক আছে সুতরাং এটি আরআইএসসি প্রসেসর সম্পর্কে আরও একটি সুন্দর জিনিস আপনি যখন আসলে কথা বলছেন তখন অন্যান্য জিনিসও রয়েছে সুতরাং এটি আরআইএসসি এবং সিআইএসসি সম্পর্কে সরাসরি তুলনা তারপরে এমসিইউ গতিতে অন্যান্য জিনিস রয়েছে বড় প্রশ্ন হল সবাই গতি সম্পর্কে কথা বলে এবং প্রত্যেকে বিক্রেতাদের নিয়ে কথা বলে আমি বলতে চাইছি এত মেগা হার্টজে এটি কাজ করতে পারে স্পষ্টত গতির সঙ্গে শক্তি কনজামশন এর সরাসরি সম্পর্ক আছে শক্তি কনজামশন সত্যিই এমসিইউর গতির সাথেই সম্পর্কিত এবং তাই বিক্রেতারা আপনাকে একটি সংখ্যা দেবে এত মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগা হার্টজ এটি ইতিমধ্যে আপনাকে বলে দিচ্ছে আপনি যদি এই আর্ম কর্টেক্স এর দিকে তাকান আমি এটি বড় হাতের অক্ষরে লিখছি এমন মৌলিক দাবি রয়েছে যে এটি 100 মাইক্রো অ্যাম্পের 𝛍A প্রতি মেগা হার্টজ চেয়ে কম হওয়া উচিত 100 এরও কম তাহলে কত এখানেই বিক্রেতারা প্রতিযোগিতা করার চেষ্টা করবে তারা অপটিমাইজ করার চেষ্টা করবে এবং আপনি বিভিন্ন বিক্রেতার কাছ থেকে আলাদা আলাদা অফার পাবেন উদাহরণস্বরূপ একই আর্ম কোরটি ব্যবহার করে এমন সংখ্যাও রয়েছে যা এমনকি আপনাকে 35 মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগা হার্টজ বলে লোকেরা এই সংখ্যাগুলি দেয় কিছু লোক 30 এর চেয়ে কম বলে অথবা 35 এর চেয়ে কম লোকেরা বলে 35 মাইক্রো অ্যাম্পস 𝛍A এর সমান অথবা এর চেয়ে কম সুতরাং মূলত 100 মাইক্রো অ্যাম্পস 𝛍A কম প্রতি মেগা হার্টজ হচ্ছে সাধারণ প্রতিটি বিক্রেতাই তার চিপের অভ্যন্তরে কয়েকটি জিনিস অপটিমাইজ করবে এবং কিছু করবে এবং আপনি এটি ডেটাশিটে দেখতে পাবেন যা আপনাকে 35 মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগাহের্টজ দেয় তবে সত্যিই গতি সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা উচিত এটি আপনাকে খুব যত্ন সহকারে নিতে হবে কারণ এটি প্রক্রিয়া প্রযুক্তির সাথে সম্পর্কিত বিভিন্ন জিনিসগুলির সাথে সম্পর্কযুক্ত এটি সিস্টেমের নিজেই বেসিক আর্কিটেকচারের সাথে সম্পর্কিত এবং এটি মেমরির প্রযুক্তিগুলির সাথেও অনেক ভাবে সম্পর্কিত সুতরাং আপনি যদি কেবলমাত্র শক্তির জন্য এত গুলি মাইক্রো অ্যাম্প 𝛍A প্রতি মেগাহের্টজ এবং এত গুলি এমসিইউ গতি মেগাহের্টজে পরিমাপ করা বলে থাকেন তবে এটি সঠিক উপায় হবে না মোটামুটিভাবে বললে প্রক্রিয়া প্রযুক্তি আর্কিটেকচার এবং মেমরি প্রযুক্তি এই 3 টিকে ধ্রুবক হিসেবে যদি ধারণা করা হয় আমরা তবে বলতে পারি যে কারেন্ট ব্যয় দ্বিগুণ হয় যদি ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয় তবে আমরা এটি খুব মোটামুটি ভাবে বলতে পারি সুতরাং আপনাকে এই প্রক্রিয়া প্রযুক্তিটি আর্কিটেকচারটি এবং মেমরিটি প্রযুক্তিটি কী তা বুঝতে হবে সুতরাং আসুন আমরা এটা দেখি আমাকে প্রক্রিয়া অংশের সেই একক দিকটি হাইলাইট করতে দিন যা আপনাকে মূলত কন্ট্রোলারের পছন্দ সম্পর্কে বুঝতে দেয় সুতরাং আসুন আমরা কন্ট্রোলারের এই গতির ব্যাপারটা শেষ করি সুতরাং প্রক্রিয়া প্রযুক্তি বাস্তবে এই ছবিতে কিভাবে আসে সেই সম্পর্কে আমি আপনাকে উল্লেখ করেছিলাম যখন আপনি গতি বলছেন আপনি ক্লক গতি সম্পর্কে কথা বলছেন তখন সতর্ক থাকুন আপনি অবশ্যই যথাযথভাবে বাসের গতির কথা বলছেন অর্থাৎ আপনি অবশ্যই আরও সঠিকভাবে বাসের গতির কথা উল্লেখ করছেন এবং এটি নির্ধারিত সময়ের মধ্যে কতটা প্রসেসিং সম্পাদন করতে পারে তা নির্ধারণ করে অর্থাৎ প্রসেসিং যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যায় আমি নিশ্চিত যে আপনি ক্লক স্পিড বলার কারণটির প্রশংসা করবেন কারণ আপনি দেখতে পাচ্ছেন সত্যিই বাসের গতি আর্কিটেকচারের উপর নির্ভর করে এবং এটি খুব স্পষ্টভাবেই সঠিক একটি সিপিইউর বেসিক থ্রুটপুটটি আসলে এই বাসগুলি থেকে আসবে সুতরাং এটি কেবল অপর্যাপ্ত যদি এখানে শুধু ক্লকটি দ্রুত গতিতে চলতে থাকে তবে এই বাসগুলি এবং এই প্রসেসরের আর্কিটেকচার যা প্রকৃতপক্ষে এটির মূল চাবিকাঠি সুতরাং আমি বিস্তারিত আলোচনা তে যাচ্ছি না তবে আমি প্রত্যাশা করি যে এই নোটগুলি আমি আপনার জন্য প্রস্তুত করছি তা বাস্তবে আপনাকে এটির উপলব্ধি দেবে কিছু সিপিইউতে একটি সংকীর্ণ ক্লক স্পিডের পরিসীমা থাকতে পারে অন্যদিকে অন্যরা এমনকি 0 পর্যন্ত চলতে পারে কারণ ক্লক গতিটি এখানে খুব গুরুত্বপূর্ণ যেহেতু ক্লক গতির সাথে শক্তি নিবিড় ভাবে আবদ্ধ হয়ে থাকে ঠিক আছে তাই এটি অন্য জিনিস এই ক্লকটিকে দেখুন আপনি যখন সিপিইউর ক্লকটির কথা বলছেন তখন আপনাকে এটি অনেক বেশি বিশদভাবে বুঝতে হবে কারণ এটি অন্য একটি ক্লকের উত্স হতে পারে আপনি যদি এমএসপি 430 বা তার যে কোনও একটির দিকে তাকান আপনি সেখানে অনেকগুলি ক্লক দেখতে পাবেন মূল ক্লকটি অন্যান্য ক্লকগুলি তৈরি করতে ব্যবহার করা যেতে পারে যা খুব গুরুত্বপূর্ণ সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি সিরিয়াল কমিউনিকেশনের বিষয়টি বিবেচনা করেন তবে সিরিয়াল বড রেটগুলির জন্য আপনাকে এখানেও ক্লকের প্রয়োজন হবে ঠিক আছে সুতরাং এটি মূলত এক ক্লক থেকে আসবে এবং অন্য একটি ক্লক তৈরি করতে পারে সুতরাং সাধারণভাবে আপনি যা বলতে পারেন তা হল ক্লকটি কম্পিউটেশনাল শক্তির দিক থেকে এটি প্রয়োজনীয় আপনি কম্পিউটেশনাল পাওয়ার এবং পাওয়ার কনজামশন এর দিক থেকে পরিমাণ নির্ধারণ করেন এই দুটি জিনিসই ক্লকের মূল চাবিকাঠি এখন আমি প্রক্রিয়া প্রযুক্তি সম্পর্কে কিছুটা বিশদে যেতে চাই আপনি এন চ্যানেল মেটেল অক্সাইড সেমিকন্ডাক্টর সম্পর্কে কথা বলতে পারেন যা এন এমওএস ছাড়া কিছুই নয় তবে আমরা তাকে খুব ভালো করে এন চ্যানেল মেটেল অক্সাইড সেমিকন্ডাক্টর হিসাবে জানি এটি একটি অংশ তারপরে আপনার কাছে খুব হাই ডেনসিটি এইচসিএমওএস হাই ডেনসিটি কম্প্লিমেন্টারি মেটেল অক্সাইড সেমিকন্ডাক্টর রয়েছে এইচসিএমওএস এর সুবিধাটি হল এটি রেল থেকে রেল পর্যন্ত সিগন্যাল চালাতে পারে এইচসিএমওএস পূর্বের সিএমওএস প্রসেসরের বিপরীতে রেল থেকে রেল পর্যন্ত সিগন্যাল চালনা করতে পারে তাই এই মানদণ্ডটি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে সুতরাং এর ফলে নয়জের সমস্যা থাকতে পারে যার কারণে সিস্টেম ডিজাইনের সময় নয়জের কথাটা মনে রাখা উচিত এইচসিএমওএস সম্পর্কিত সমস্যাগুলি মনে রাখা উচিত সুতরাং তারা পাওয়ারের জন্য কম ক্ষুধার্ত কারণ হল তারা প্রাকৃতিক ভাবে হাই ডেনসিটি সিএমওএস সেমিকন্ডাক্টর যা কম পাওয়ার যুক্ত সেই জন্যেই কম তাপ উৎপন্ন হয় ঠিক আছে ডিজাইন জ্যামিতিগুলি অনেক ছোট তাহলে ফলস্বরূপ কী হবে আপনি যখন হায়ার ডেনসিটি ব্যবহার করেন তখন অনেকগুলো প্যাকিং করতে পারবেন এবং আপনি কম দামে সমস্ত কিছু পাবেন সুতরাং আপনি যদি এখন প্রসেসরের দিকে দেখেন তবে আপনি প্রকৃতপক্ষে প্রসেসরের তৈরির পিছনে কী প্রক্রিয়া প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে তা জানতে পারবেন সুতরাং আপনি এটি মাথায় রাখতে হবে আপনি কেবল এটি বলতে পারবেন না যে আমি এটি ক্লকগতির উপর ভিত্তি করেই বেছে নেব যা সত্যই সেই পয়েন্ট যা আমরা বলার চেষ্টা করছি সংক্ষিপ্তসার হিসাবে বলবো মেমরি প্রযুক্তি ইচসিএমওএস কেবল কম শক্তি ব্যবহার তা না এটি কম তাপও উত্পন্ন করে এবং এটি উচ্চতর বাসের গতিও প্রদান করে সুতরাং আমি বলব একটি নির্দিষ্ট আকারের জন্য ক্ষেত্রফল হ্রাসকারী ডিজাইনগুলি এবং এটি উচ্চতর বাসের গতিকে অনুমতি দেয় এবং আপনি যদি বলেন এটি একটি ঘন ডিজাইনের তার অর্থ এটি কম দামেরও সুতরাং আমি বলব যে আপনাকে এমসইউতে দেখতে হবে মেমোরি প্রযুক্তিটি কী ব্যবহৃত হয় এইচসিএমওএস বা এন এমওএস এটি মেমরি প্রযুক্তি প্রক্রিয়া নির্ধারণ করবে না মানে এটি হচ্ছে প্রক্রিয়া প্রযুক্তি পরবর্তী ইস্যু যা আমাদের সামনে আসতে পারে তা হল অনচিপ এমসিইউ রিসোর্সগুলি কি কি আছে তার সাথে সম্পর্কিত এটিও খুব গুরুত্বপূর্ণ কারণ এই কোর্সে আমাদের নির্ভরযোগ্যতার ব্যাপারে পড়ার সময় নেই তবে আপনাকে যদি কোনও নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য নির্ভরযোগ্যতার পরামিতি বেছে নিতে হয় তা আপনাকে ডেটাশিটগুলি থেকে বেছে নিতে হবে স্পেস গ্রেড মিল গ্রেড উপাদানটি দেখুন কেন সেখানে মিল গ্রেড উপাদান রয়েছে কারণ নির্ভরযোগ্যতা জন্য ঠিক আছে সুতরাং বাণিজ্যিক অ্যাপ্লিকেশনগুলির জন্য যা কিছু ব্যবহার করা যায় সেগুলি স্পেস অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহার করা যাবে না কৌশলগত অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহার করা যাবে না সামরিক প্রয়োগগুলিতে সেগুলি ব্যবহার করা যাবে না কারণ এই উপাদানগুলি যা তাপমাত্রার পরিসরে কাজ করে তা আলাদা আলাদা হতে পারে ঠিক আছে এবং চরম তাপমাত্রা থেকে রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ যখন এটি কোনও স্পেস অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে উপাদানগুলিকে রক্ষা করার জন্য হিট শীল্ডগুলি থাকবে কারণ আপনি খুব উচ্চ তাপমাত্রার ওঠানামার জন্য উত্পাদন করতে পারবেন না সুতরাং তারা কী করে যখন সিস্টেমটি এখান থেকে স্পেসের বাইরে পাঠানো হয় তখন এই তাপমাত্রার চরম ওঠানামাগুলি এড়ানো যেতে পারে যদি তাকে হিট শীল্ড দিয়ে আবৃত করা হয় এবং সেই হিট শীল্ড এর ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে এবং এর পরে এটি যখন কোনও নির্দিষ্ট পরিচিত পরিবেশে আসে তখন এই হিট শীল্ডটি খুলে দেওয়া যায় এবং উপাদানগুলি কাজ করা শুরু করতে পারে সুতরাং আপনার অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং এখানে কন্ট্রোলারটি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস অতএব আসুন আমরা এমসিইউ রিসোর্সগুলিতে কিছুটা মনোযোগ দেই যা চিপের ভিতরে রয়েছে আমি আপনাকে বোঝানোর জন্য এটি দ্রুত লিখেছিলাম প্রথমত যদি আপনি খুব উচ্চ নির্ভরযোগ্যতা চান তবে আপনার এটি অবশ্যই করা উচিত এবং আপনি যদি এটি খুব স্বল্প ব্যয়ে চান তবে আপনাকে চিপের উচ্চতর ইন্টিগ্রেশন এর দিকে নজর দিতে হবে সুতরাং অন চিপ রিসোর্স বলতে কী বোঝায় মূলত এটি সার্কিটরির এক টুকরো যা এমসিইউর গোলাম অন্য কথায় এমসিইউ তাদের নিয়ন্ত্রণ করে এমসিইউ সেখানে অন চিপ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে এবং মূলত আপনি নির্ভরযোগ্যতার উন্নতির কথা বলছেন এই অন চিপ রিসোর্সগুলি কী অন চিপ রিসোর্সের মধ্যে মেমরি টাইমার ক্লক তৈরির জন্য অসিলেটরস এবং ইনপুট আউটপুট লাইনগুলি ইনপুট আউটপুট পিনগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে মূলত আপনি যখন মেমরি ডিভাইসগুলির কথা বলছেন তখন আপনি রেম সম্পর্কে কথা বলছেন তখন আপনি রম সম্পর্কে কথা বলছেন আপনি ই স্কোয়ার্ড প্রম ইত্যাদি সম্পর্কে কথা বলছেন টাইমার্স এর কথা যখন আপনি বলছেন আপনি রিয়েল টাইম ক্লক আরটিসি সম্পর্কে কথা বলছেন যা এমসইউর অভ্যন্তরে ইন্টিগ্রেটেড রয়েছে আপনি আরটিসি ছাড়াই এমসিইউ পেতে পারেন আবার আরটিসি সহ একটি এমসিইউ পেতে পারেন সুতরাং আপনি রিয়েল টাইম ক্লক কাজকর্মের জন্য ব্যবহার করতে পারেন এবং অন্যান্য পর্যায়ক্রমিক ইন্টারাপ্ট টাইমারদের জন্যও আপনি পর্যায়ক্রম সময় পেতে পারেন ধরা যাক যদি আপনি 5 মিনিট অন্তরে সেন্স করছেন তবে আপনার একটি টাইমার দরকার যা সিপিইউকে ইন্টারাপ্ট করবে এবং সেন্সর থেকে ডেটা আনতে বলবে ঠিক আছে তাহলে আপনি এটি কিভাবে করবেন আপনি এটি মূলত টাইমারগুলির সাথে করবেন এবং যখন একটি ইন্টারাপ্ট প্রদান করা হয় তখন সে সিস্টেমটিকে জাগিয়ে তোলে যে কোনও অন্য ডিভাইস যা ইন্টারাপ্ট দ্বারা চালিত হয় তা আসলে এই ইনপুটটি নিতে পারে এবং ডেটাটি সিপিইউতে ফিরিয়ে দেয় তারপরে আইও আমি সিরিয়াল কমিউনিকেশন সম্পর্কে কথা বলেছিলাম আমরা 32 বিট প্রসেসর সম্পর্কে কথা বলেছিলাম যার মধ্যে আই2সি এসপিআই সিরিয়াল কমিউনিকেশন পোর্টগুলির মতো ডিজিটাল বাস পুরোপুরি প্রস্ফুটিত হয়ে আছে তারপর ডিবাগিং পোর্ট আছে এবং অন্যান্য অনেক পোর্ট আছে যেমন প্যারালাল পোর্ট এডিসি তারপর এলসিডি ড্রাইভারস ক্যামেরা ড্রাইভেরস অনেকগুলি বিশেষ ফাংশন যুক্ত পোর্টগুলিও উপলব্ধ রয়েছে যেগুলি সমস্ত সাধারণ ইনপুট আউটপুট পিনের মতো উপলব্ধ রয়েছে সুতরাং আপনি মূলত একটি কনফিগারেশন রেজিস্টার এবং ব্লক রেজিস্টার রেজিস্টার ব্লক ব্যবহার করতে পারেন যা সিপিইউর ভেতরে অন্তর্ভুক্ত করা রয়েছে এবং আপনি চলতির মধ্যে বিভিন্ন কার্যকারিতার জন্য বিভিন্ন পিন কনফিগার করতে পারেন এবং আপনি কেন এটি করতে চান আপনি এই কনফিগারেশন রেজিস্ট্রারটি ব্যবহার করে একক এমসিইউ দ্বারা অনেক গুলি অ্যাপ্লিকেশন চালাতে পারবেন যা আপনাকে পিনগুলিকে গতিশীল ভাবে কনফিগার করতে দেয় আপনার যদি জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিনগুলির একটি সেট থাকে আপনি আই2সি অপারেশনের জন্য কনফিগার করতে পারবেন আপনি এসপিআই অপারেশনের জন্য এগুলি কনফিগার করতে পারবেন আপনি এডিসি অপারেশনের জন্য কনফিগার করতে পারবেন ইত্যাদি ইত্যাদি তবে আপনি যখন এই ধরণের কনফিগারেশন রেজিস্ট্রার ভিত্তিক সিস্টেমগুলি করেন তখন আপনাকে ইরেন্ট কোডের কথা মনে রাখা উচিত আপনি লেখা কোডটি যদি ক্রটিপূর্ণ হয়ে থাকে তবে সিপিইউ থেকে ভ্রান্ত পারফরম্যান্স পেয়ে যাবেন ঠিক আছে আপনি যা ভেবে আই2সি এর জন্য এটি কনফিগার করেছিলেন তা হঠাৎ করে সেভাবে কাজ করবে না বা সেন্সর যা আপনাকে একটি অ্যানালগ সিগন্যাল দেওয়ার কথা ছিল তা দিচ্ছে না কারণ এডিসি কনফিগারেশন পিনের জন্য এই পিনগুলি এডিসি অপারেশনের জন্য কনফিগার করা ছিল কিন্তু কিছু ভ্রান্ত কোডের কারণে তা চলে গেছে অতএব আপনি যখন চিপ রিসোর্সের কনফিগারেশনটি দেখেন তখন যত্ন নেওয়ার দরকার এবং তার দিকে মনোনিবেশ করা জরুরী এখন এই মেমরি ডিভাইসটি কেবল ব্যয়ের দৃষ্টিকোণ থেকে নয় শক্তির দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের উভয়ই বুঝতে হবে অতএব মেমরি একটি সুন্দর পদ্ধতিতে বুঝতে হবে সুতরাং আমাকে আপনার জন্য খুব সহজ একটি ছবি আঁকতে দিন তবে এর অর্থ কি আপনি যদি মেমরি সম্পর্কে কথা বলেন তবে আপনাকে এটিকে কোনওভাবে ইনস্ট্রাকশন সেট এর সাথে সম্পর্কিত করতে হবে এটি খুব সংকট পূর্ণ হয়ে যায় যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আইএসএ সুদৃঢ়ভাবে মেমরির সাথে আবদ্ধ এবং আমাকে এর গুরুত্বের একটি খুব সাধারণ উদাহরণ নিতে দিন মনে করুন আপনার একটি মেমরি লোকেশন রয়েছে এবং আপনার অন্য একটি মেমরির লোকেশন দুই রয়েছে এবং আগেরটি হল এক ধরা যাক এখন আপনি মেমরি টু মেমরি কপি করতে চান যা আপনার উদ্দেশ্য যে মেমরি টু মেমরি কপি করা সাধারণত কি ঘটবে তা আপনি করবেন সুতরাং আমি এটি মুছে ফেলব সুতরাং আমি এটাকে সোজা রাখতে পারি যে আপনি একটি লোড করেন এবং আপনি ঠিক এটি স্টোর করতে চান সুতরাং আপনি এখানে টানছেন এবং আপনি এটি এখানে চাপ দিচ্ছেন মূলত এই লোড স্টোরটি কিছুই নয় তবে 4 টি ক্লক চক্র 4 টি ক্লক সিপিইউ চক্র দরকার এটি কেবল একটি উদাহরণ এটি একটি অস্থায়ী রেজিস্টার কোড মেমরির ক্ষেত্রে আপনার 4 বাইট কোড স্টোরেজ প্রয়োজন অর্থাৎ আপনার স্পেস প্রয়োজন আদর্শভাবে আপনি কী করতে চান যদি সেখানে আপনার একটি মেমরি অবস্থান থাকে মেমরি অবস্থান 1 এবং 2 থাকে তবে আপনি কেবল এটি এখানে স্থানান্তর করতে চান এখন কিছু প্রসেসর আসলে এই ধরণের অপারেশনগুলিকেও সমর্থন করে এবং এটির জন্যে আপনার কেবলমাত্র 3 টি ক্লক সাইকেল এবং 2 বাইট প্রয়োজন হয় সিপিইউ ক্লক সাইকেলের পারফরম্যান্স এর জন্য আপনি কেবল এই সিস্টেমের পারফরম্যান্সের তুলনা করুন আপনি 100 মেগা হার্টজের জন্য 165 ডি এমআইপিএসের কথা বলবেন সুতরাং সিপিইউ পছন্দ করার সময় এটি হলো অন্য একটি কারণ যা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার অ্যাপ্লিকেশনটিতে উচ্চ মেমরি ইনটেনসিভ অপারেশন হয় তবে আপনি সম্ভবত এমন একটি প্রসেসর বেছে নেওয়া ভাল যা 3 টি ক্লক সাইকেল এবং মাত্র দুটি বাইট স্টোরেজ সমর্থন করে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম মেমরিটি অর্ধেক সংক্ষিপ্ত হয়ে যায় এবং সেটা ঠিক সুতরাং এটি হচ্ছে স্টোরেজ এমন প্রসেসর রয়েছে যা এটি করতে পারে সুতরাং এটিও মাথায় রাখুন এবং কেন তাহলে আমরা কী বলতে চাইছি মেমোরি অপারেশনটি অন চিপ মেমরি মেমরি রিসোর্স কোনটাই বিচ্ছিন্নভাবে সন্ধান করা যায় না এটি আপনার কত মেমরি রয়েছে তা নয় আপনি তাকে কীভাবে পরিচালনা করেন কীভাবে সেটা ব্যবহার করেন তা গুরুত্বপূর্ণ আপনার একটি অতিরিক্ত মেমরি লোকেশন অস্থায়ী রেজিস্ট্রার দরকার আপনি যদি লোড এবং স্টোরের নির্দেশাবলীর সাহায্যে এইভাবে এটি ব্যবহার করতে চান তবে আপনার আরও প্রোগ্রাম মেমোরির প্রয়োজন হবে অথচ আপনার যদি কম প্রোগ্রামের মেমরি প্রয়োজন হয় আপনি সিপিইউ ক্লক সাইকেল কম ব্যবহার করবেন এবং পারফরম্যান্স বৃদ্ধি পাবে সুতরাং আপনি যখন আপনার নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটির জন্য সিপিইউ বেছে নেবেন তখন মেমরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামিতি হিসাবে বিবেচনা করা উচিত এই মেমরি অবস্থানগুলির মেনিপুলেশনের সাথে সম্পর্কিত যে ইনস্ট্রাকশন সেট রয়েছে তাদের কথাও মাথায় রাখতে হবে সুতরাং আমরা এটি দেখতে পাচ্ছি 165 গ্রহণ করতে দিন ধরা যাক এটা গতানুগতিক ভাবে করা হচ্ছে না সুতরাং যখন আপনি বলেন যে আপনি গতানুগতিক নন আপনি কেবলমাত্র এমসিইউএর অ্যাক্টিভ কারেন্ট এবং স্লিপ কারেন্ট বিষয়ে উল্লেখ বা ফোকাস করছেন না আপনি কেবল সেখানে মনোনিবেশ করছেন না তবে আরও অনেকগুলি যা মূলত আপনি এই দুটো সম্পর্কে কথা বলছেন আমি আপনাকে মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগাহের্টজ সম্পর্কে কথা বলেছিলাম এবং আপনি পার্থক্যটি দেখুন এটি কেবল মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগাহের্টজ সম্পর্কে নয় এটি আরও অনেক বেশি যা এনার্জি এফিশিয়েন্সি সম্পর্কে যা ডি এমআইপিএস প্রতি মাইক্রোওয়াট দিয়ে বর্ণনা করা হয় আমরা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার সম্পর্কে কথা বলি এবং এটি গুরুত্ব পূর্ণ তবে আমরা ইনস্ট্রাকশন সেটের উপর মনোনিবেশ করার আগে এবং সে সমস্ত কিছুর আগে আমাদের অবশ্যই দেখা উচিত যে এই মাইক্রোকন্ট্রোলার আপনাকে তার এসওসি ক্ষমতা সম্পর্কে কী প্রস্তাব দেয় সম্ভবত কমিউনিকেশনের জন্য এটি আপনাকে একটি ইন্টিগ্রেটেড বিএলই রেডিও সম্ভবত আপনাকে একটি ওয়াই ফাই রেডিও বা একটি জিগবি রেডিও সরবরাহ করে ঠিক আছে এবং আমরা এটিও বলেছিলাম যে এটি আপনাকে ডিএসপি এবং মাইক্রোকন্ট্রোলারের সক্ষমতা দেয় কিনা এটি কি ডিএসপির সঙ্গে মাইক্রোকন্ট্রোলার যার নির্দিষ্ট কিছু ডিএসপি ফাংশন জড়িত আছে যার মধ্যে মাল্টিপ্লাই একুমুলেট ইনস্ট্রাকশন অর্থাৎ ম্যাকের ইনস্ট্রাকশনস বা সাধারণ লোড স্টোর এবং এই ধরণের ইনস্ট্রাকশনস রয়েছে ঠিক আছে অবশ্যই আমরা যখন অন চিপ রিসোর্সগুলির বিষয়ে কথা বলি তখন আমরা মেমরির বিষয়ে কথা বলি এবং এটি এখন স্পষ্ট হয়ে গেছে যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারটি কোডের আকারের উপর একটি বিশাল প্রভাব ফেলে আপনার যদি খুব ভাল ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার থাকে তবে আপনি যে কোডটি লিখেছেন তা ছোট হবে কোড মেমরিটি ছোট হয়ে যাবে এবং যদি মেমোরি স্থান হ্রাস পায় তবে সিস্টেমটি এনার্জি এফিশিয়েন্ট হবে কারণ আপনি সেই মেমরি সেলগুলিকে কে স্যুইচ অন করছেন না এবং বাস্তবে এটি বেশ কমপ্যাক্ট সুতরাং সবকিছু আসলে মেমরি স্পেস এনার্জি এফিশিয়েন্সি কোডের আকার ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইত্যাদি সম্পর্কিত তবে যাইহোক এইগুলির কিছু বিবরণ পাওয়ার পরে আপনি জানেন যে মাইক্রোকন্ট্রোলারের পছন্দ ব্যাপারটা এই প্রয়োজনীয়তার দ্বারা প্রভাবিত হয় এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাও রয়েছে আমি আপনাকে জিপিআইও পিনের সংখ্যাটি কিভাবে বেছে নিতে হবে তার বিশদে যাব না এই ব্যাপারে খুব স্ট্যান্ডার্ড কিছু রয়েছে আপনাকে ইউএআরটি ইথারনেট ইন্টারফেসের প্রয়োজন হয় কিনা ইথারনেট ম্যাক ইন্ড ফাই পাওয়া যায় কিনা ইউএসবি আছে কিনা এই সমস্ত কিছু রয়েছে যা আপনি পরীক্ষা করে দেখতে পারেন তবে আমি মনে করি যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমার মনে হয় যে এডিসির ধরণ কী তাকে সিস্টেমটি আসলে সমর্থন করে কিনা সেদিকে মনোনিবেশ করা আরও অনেক গুরুত্বপূর্ণ এটি কত বিট এডিসি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে এটি কোনও ডিফারেন্সিয়াল ইনপুট গ্রহণ করবে কিনা এটা জরুরী কেন অনেক অ্যাপ্লিকেশনগুলির প্রয়োজন যা এই স্ট্রেইন গজ অ্যাপ্লিকেশনগুলির সাথে ঠিক একই রকম হয় স্ট্রেন গজ অ্যাপ্লিকেশনগুলিতে আসলে ডিফারেন্সিয়াল ইনপুটগুলির প্রয়োজন হয় এবং কীভাবে এই সাধারণ স্ট্রেইন গজ ধরণের জিনিসটি তৈরি করা যায় সেখানে 4 টি আর্ম রয়েছে অন্য কথায় 4 রেজিস্টর রয়েছে এবং আপনি কি করবেন আপনি এখান থেকে আউটপুট নেন এবং এখানে এক্সাইটেশন ভোল্টেজ প্রয়োগ করুন এটি এক্সাইটেশন ভোল্টেজ এদের নাম হয়েছে আর 1 আর 2 আর 3 আর 4 আমি তাদের মধ্যে একটি আঁকব এবং আমাকে এইভাবে বসাতে দিন এখন আপনি তাদের মধ্যে কেবল একটি পরিবর্তনশীল করতে চান বা আপনি তাদের 4 টিরই পরিবর্তনশীল হতে চান বা আপনি কেবল তাদের একটি পেয়ার কে পরিবর্তনশীল করতে চান তা এই কলটি আপনাকেই নিতে হবে আপনি একটি পেয়ার নিতে পারেন অথবা আপনি দুটি বিপরীত পেয়ার নিতে পারেন যে কোনটাই সম্ভব সাধারণত আমি এটিকে হায়ার এন্ড এভাবে রেখে দেব সুতরাং আমাকে অন্যটি নিতে দিন যাক আমাকে এটি এখানে লিখতে দিন এটা দেখতে ভাল সুতরাং হায়ার এন্ড লোড সেলগুলি সাধারণত এইভাবে নির্মিত হয় লোড সেলটি মূলত এই স্ট্রেইন গজের অন্তর্ভুক্ত ঠিক আছে এটি স্ট্রেইন গজ এবং লোড সেল ছাড়া কিছুই নয় তবে স্ট্রেইন গজগুলি একটি সময় উল্লেখ 5008 হুইটস্টোন ব্রিজ কনফিগারেশনে রয়েছে এবং হায়ার এন্ড লোড সেলগুলি মূলত এইভাবে নির্মিত হয়েছে দুটি স্ট্রেইন গেজগুলি বিপরীতভাবে সংযুক্ত করা হয় এটি মূলত সেলটিকে দ্বিগুণ সংবেদনশীল করে তোলে তবে আমি আপনাকে এটিও বলতে পারি যে আপনি 4 ওটা নিতে পারেন ঠিক আছে এখন অন্য কথায় আপনার কাছে 4 টি এলিমেন্টস থাকতে পারে আমাকে অন্য শীটে লিখতে দিন সমস্ত 4 টি এলিমেন্টস পরিবর্তনশীল হতে পারে এটি এখানে করা হয় কারণ যেখানে খুব লিনিয়ার এবং সংবেদনশীল আউটপুট প্রয়োজন সুতরাং শক্ত অংশটি হল এলিমেন্টসগুলিকে মিলিয়ে নেওয়া কঠিন বা কঠিন হতে পারে সুতরাং আপনি যখন কোন লো এন্ড অ্যাপ্লিকেশনের কথা বলছেন সেই ক্ষেত্রে 4 টি এলিমেন্টস পরিবর্তনশীল ব্যবহার করেছেন তা খুব কম হয় তবে যদি এটি সত্যিই খুব হাই এন্ড সিস্টেম হয় তবে আপনি তাদের মধ্যে 4 টি এলিমেন্টস পরিবর্তনশীল করতে পারবেন এবং আমরা কেন এই ধরনের কথা বলছি কারণ এটি যদি আপনি ব্রিজ মনিটরিংয়ের বিষয়ে কথা বলছেন তবে সাধারণত সমস্ত 4 টি এলিমেন্টস পরিবর্তনশীল হয় এবং এটি মাইক্রোকন্ট্রোলারের সাথে কেন সংযুক্ত করা থাকে কারণ আপনার প্রয়োগ করতে হবে সুতরাং আপনার কি প্রয়োজন আপনার ডিফারেনশিয়াল ইনপুট প্রয়োজন এবং আপনার ব্রিজের এক্সাইটেশন ভোল্টেজের প্রয়োজন এখন ফিরে যান এবং যা কিছু জানেন তা রাখুন এই এক্সাইটেশন ভোল্টেজটি এনার্জি হারভেস্টিং থেকে প্রাপ্ত যদি তা হয় তবে আপনি গভীর সমস্যায় রয়েছেন কারণ এনার্জি যা হারবেস্ট করা হয় তা একটি ক্যাপাসিটরের মধ্যে সংরক্ষণ করতে হয় এবং আপনাকে সেই এক্সাইটেশন ভোল্টেজের কনস্ট্যান্ট মান বজায় রাখতে হয় প্রতিবার আপনি কোনও পরিমাপ করছেন কেননা এই এক্সাইটেশন ভোল্টেজটি সমস্ত সময় পরিবর্তিত হয় যদি এখান থেকে আসা এই এক্সাইটেশন ভোল্টেজ সমস্ত সময় পরিবর্তিত হতে থাকে তবে আউটপুটও পরিবর্তিত হতে চলেছে সুতরাং আপনার সমস্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে আপনি যে কোনো ভাবে নিশ্চিত করতে হবে যে পরিমাপ করার সময় এই এক্সাইটেশন ভোল্টেজটি স্থির থাকে যার অর্থ এটি আপনাকে এলডিওর প্রয়োজনীয়তার দিকে নিয়ে যায় সুতরাং এনার্জি হারভেস্টিং এলডিও তারপরে হুইটস্টোন ব্রীজের জন্য এক্সাইটেশন ভোল্টেজটি সময় উল্লেখ 5353 এই কোর্সটির শেষে আপনি অনুভব করতে পারবেন যে একটি অপরের সাথে সংযুক্ত রয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ এটি একটি অংশ অন্য যে অংশটি যা আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম তা হল স্ট্রেইন গজের সেন্সরগুলির নিজেদের সেন্সিং এর সম্পর্কে এখন আমাকে কয়েকটি জিনিস লিখতে দিন মূলত বিভিন্ন ধরণের সেন্সর আছে উদাহরণ স্বরূপ আমি একটি সেন্সর গ্রহণ করেছি যার জন্য আপনি একটি মাইক্রোকন্ট্রোলার কীভাবে বেছে নেবেন তা তুলে ধরার জন্য এটি কেবল আপনাকে একটি সামগ্রিক ধারণা দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলি আমার দুজন উজ্জ্বল শিক্ষার্থী দ্বারা চালিত হয়েছিলেন যার নাম হচ্ছে মিস রাধিকা এবং মিস পৃথিকা যারা আমার দুই উজ্জ্বল শিক্ষার্থী এবং তারা এনার্জি হারভেস্টিং চিপ আসলে আরএফ এনার্জি হারভেস্টিং চিপ নিয়ে স্ট্রেইন গজের মতো সেন্সর ইন্টারফেস করা কাজ করেছিল সুতরাং আমি এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে প্রদত্ত অ্যাপ্লিকেশনটির জন্য আপনি কীভাবে একটি সার্কিটের জন্য মাইক্রোকন্ট্রোলার চয়ন করেন তার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি সুতরাং আমাকে এখানে ফিরে আসতে দিন সুতরাং আপনি যদি স্ট্রেইন গজগুলি দেখেন তাহলে আপনি তাদের মধ্যে অনেকগুলি পাবেন যেমন হাইড্রোলিক পিজোইলেট্রিক রেজিস্টিভ মেকানিকাল অপটিক্যাল এবং আরও অনেক কিছু পাবেন ঠিক আছে এখন স্ট্রেইন গজেগুলি সুতরাং মূলত এটি একটি রেজিস্ট্রিভ এলিমেন্ট ঠিক আছে আপনার স্ট্রেন গজে আর এর মান 30 ওম থেকে প্রায় 3 কে ওম পর্যন্ত হতে পারে এবং উচ্চতর রেজিস্টেন্সের মান এনার্জি হারভেস্টিং অ্যাপ্লিকেশনগুলির পক্ষে ভাল উচ্চতর এনার্জি হারভেস্টিং অ্যাপগুলির জন্য আর এর উচ্চ মান আরও ভাল হয় কারণ কারেন্ট খরচ কম হবে ঠিক আছে সুতরাং উচ্চতর মান থাকা ভাল সুতরাং সিস্টেমে মূলত আপনি সমস্ত 4 টি আর্মস সংযুক্ত করবেন এবং সমস্ত 4 টি পরিবর্তনশীল হবে সুতরাং এটি প্রকৃতপক্ষে সেই উপায় যা আপনি আসলে একটি পরিমাপ করছেন সমস্ত স্ট্রেইন গজগুলির সাথে একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার সম্পর্কিত থাকে এবং সেই পরামিতিটি যা আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এবং এটি হল গজ ফ্যাক্টর লোকেরা গজ ফ্যাক্টর সম্পর্কে কথা বলেন যা কোনও স্ট্রেন গজের বৈশিষ্ট্যগুলির জন্য প্রয়োজনীয় পরামিতি এই গজ ফ্যাক্টরটি কী আমরা উইকিপিডিয়া সন্ধান করতে পারি তবে আমি আপনাকে বলি এটি বৈদ্যুতিক রেজিস্টেন্সের সাথে মেকানিক্যাল স্ট্রেনের আপেক্ষিক পরিবর্তনের অনুপাত দয়া করে উইকিপিডিয়াটি দেখুন আপনি গজ ফ্যাক্টরটি খুব ভাল করে বুঝতে পারবেন সুতরাং আপনি যখন কোনও স্ট্রেন গজ কিনতে কোনও ডিলারের কাছে যান তারা আপনাকে স্ট্রেন গজের এই গজ ফ্যাক্টরটি সম্পর্কে বলবে না সুতরাং আপনাকে আসলে একটি পরীক্ষা করতে হবে এবং আসলে গজ ফ্যাক্টরটি মূল্যায়ন করতে হবে এবং আপনি প্রত্যাশা করেছেন যে গজ ফ্যাক্টর আপনি যে স্ট্রেনটি পরিমাপ করেন তার উপর লিনিয়ার ভাবে নির্ভরশীল তবে স্ট্রেনটি ব্রিজ সেন্স ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক সুতরাং এই সব আপনি মনে রাখতে হবে সুতরাং এখানে মূল পয়েন্টটি হল যদি গজ ফ্যাক্টরটি উচ্চ মানের হয় যেমন 25 বা 20 বা 25 এর চেয়ে বেশি বলতে পারি তবে আপনার কাছে একটি ডিফারেনশিয়াল ইনপুট থাকতে পারে ইনপুট গেইনের মান প্রায় 2 বা সর্বোচ্চ 4 অবধি হতে পারে তবে যদি গজ ফ্যাক্টরগুলির মান কম থাকে তবে আপনাকে গেইন বাড়াতে হবে প্রশ্ন হচ্ছে এসওসি র ডিফারেন্সিয়াল ইনপুট এডিসি গেইন কী এটাই হল প্রশ্ন সুতরাং সমস্ত গল্পটি শেষ পর্যন্ত মাইক্রোকন্ট্রোলারের পছন্দতে এসে সীমাবদ্ধ হয় তবে আপনি যদি স্ট্রেন গজ ব্যবহার করছেন এবং যদি স্ট্রেন গজের গজ ফ্যাক্টরটি কম থাকে তবে আপনাকে অবশ্যই একটি ডিফারেনশিয়াল ইনপুট এমপ্লিফায়ার উদাহরণ স্বরুপে অপ এম্প অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে হবে আপনাকে ডিফারেনশিয়াল ইনপুট এডিসি কাম এম্প্লিফায়ার ব্যবহার করতে হবে কারণ স্ট্রেন গজ আপনাকে এনালগ আউটপুটটি দেয় ঠিক আছে ডিফারেনশিয়াল ইনপুট অ্যানালগ এডিসি কাম এম্প্লিফায়ার যা মাইক্রোকন্ট্রোলার থেকে পাওয়া সম্ভব এটির জন্য উপযুক্ত সুতরাং সংক্ষিপ্তসার হল যদি স্ট্রেন গজ ফ্যাক্টরটি 25 এর বেশি বা 50 এর কাছাকাছি হয় তবে এডিসির ডিফারেন্সিয়াল ইনপুট গেইনটি মূলত বোঝায় যে এটি একটি এমপ্লিফায়ার ঠিক আছে এটি ইনপুট নিচ্ছে এটি এমপ্লিফাই করছে এবং আপনাকে দিচ্ছে প্রায় 4 বা এর মতো কিছু হতে পারে তবে এটি যদি কম হয় তবে আপনাকে অবশ্যই একটি বাহ্যিক এডিসি ব্যবহার করতে হবে বা আপনার কন্ট্রোলার পছন্দটি এরকম হবে যা আপনাকে সর্বাধিক গেইন দেয় সুতরাং আপনি এখন এটি দেখতে পান যে এটি একটি বড় সংক্ষিপ্তসার এবং আপনি কেবল এটিতে একটি 8 বিট এডিসি বা 12 বিট এডিসি বা একটি 16 বিট এডিসি রয়েছে বলে একটি কন্ট্রোলার চয়ন করতে পারবেন না তবে আপনাকে কী মনে রাখতে হবে যে আপনি কি ধরনের সেন্সরগুলি সংযোগ করতে চলেছেন আপনার এই সেন্সরগুলি কি এবং এই সেন্সরগুলি থেকে কী চান আপনি কি তাদের লিনিয়ারটি বজায় রাখতে চান এবং যদি তাই হয় তবে আপনি কীভাবে তাদের কনফিগার করবেন তারা কি ডিফারেন্সিয়াল ইনপুট নেবে তাদের গেইন কি হবে এই পরামিতিগুলিকে একটি মাইক্রোকন্ট্রোলার চয়ন করার জন্য মনে রাখতে হবে স্ট্রেন গজের জন্য এক্সাইটেশন ভোল্টেজ সম্পর্কে আমি আপনাকে বলেছিলাম এটি অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি গুরুত্বপূর্ণ যে মাইক্রোকন্ট্রোলার নিজেই ইনপুট ভোল্টেজগুলির বিভিন্ন পরিসরের উপর কাজ করে আপনার কাছে একটি মাইক্রোকন্ট্রোলার থাকতে পারে যা 18 ভোল্ট থেকে প্রায় 33 বা 36 ভোল্ট পর্যন্ত কাজ করে সুতরাং এই মাইক্রোকন্ট্রোলারটি আসলে বেশ কয়েকটি ভোল্টেজের মধ্যে সফলভাবে কাজ করতে পারে কিনা আপনি তা খুঁজে বার করা উচিত স্পষ্টতই আপনি খুব কম ভোল্টেজগুলিতে কাজ করলে কিছু নির্দিষ্ট কার্যকারিতা আপোস করা হবে যখন আমি খুব কম বলেছি আমি এই 18 এর ক্রমটির কথা বলছি সম্ভবত এই ভোল্টেজে কিছু ব্লক কাজ করতে পারে না তবে এর অর্থ এটা নয় যে আপনি কিছু করতে পারবেন না উদাহরণস্বরূপ কিছু পরিমাণ কম্পিউটেশন এখনও সম্ভব সুতরাং এটি আবার আপনার অ্যাপ্লিকেশন কী তার উপর নির্ভর করবে এবং প্রকৃতপক্ষে আপনি মাইক্রোকন্ট্রোলারটি চয়ন করার আগে আপনাকে আগ্রহের ফাইনাল অ্যাপ্লিকেশনের দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে একটি খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে যা আপনাকে বেছে নিতে হবে এবং এটি হল নির্ভরযোগ্যতা সম্পর্কে আপনাকে এমটিবিএফের জন্য ডেটাশিটগুলি সন্ধান করতে হতে পারে এবং কন্ট্রোলারের নির্ভরযোগ্যতা অনুমান করার জন্য এই এমটিবিএফ গণনাতে ব্যবহার করতে হতে পারে এটি নিজেই একটি বিষয় যার বিশদে আমি যেতে চাই না তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কম্পনেন্টটির নির্ভরযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা কোনও বিক্রেতার কথা বলছি না অর্থাৎ কোনও বিক্রেতা নির্বিশেষে আপনি এই নির্ভরযোগ্যতা গণনাটি অবশ্যই করা উচিত এমটিবিএফ অর্থাৎ মিন টাইম বিটুইন ফেইলর ডেটাশিট থেকে নিয়ে ব্যবহার করতে হবে এবং আপনার পছন্দের কন্ট্রোলারের নির্ভরযোগ্যতার অনুমান করতে হবে সুতরাং এটি আরেকটি জিনিস যদি আপনি নির্ভরযোগ্যতার মানটি কম পান তাহলে আপনি সেটা চয়ন করবেন না আপনি একটি মান স্থাপন করুন এবং নির্ভরযোগ্যতার মান সেটা থেকে বেশি হওয়া উচিত এবং কেবল তখনই আপনি আসলে এটি আপনার অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহার করবেন সুতরাং মাইক্রোকন্ট্রোলার বাছাইয়ের অর্থ কী প্যারামিটারগুলি প্যান আউট বলে মনে হচ্ছে একটি হল আপনি ভোল্টেজের পরিসীমা সম্পর্কেও কথা বলছেন আপনি নির্ভরযোগ্যতার কথা বলছেন আপনি এডিসি পয়েন্ট সম্পর্কে কথা বলছেন আপনি ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের কথা বলছেন যা ঘুরে ফিরে মেমরির মতো অন চিপ রিসোর্সের সাথে সম্পর্কিত ঠিক আছে এই সমস্ত কিছুই প্রয়োজনীয়তার ক্যাপসুলের মতো আসে যা মাইক্রোকন্ট্রোলারের চয়ন করার জন্য আপনাকে পূরণ করতে হবে সুতরাং আমি আপনাকে রেল ভোল্টেজের বিষয়ে উল্লেখ করেছি এই রেল ভোল্টেজটি হল মাইক্রোকন্ট্রোলারের অপারেটিং ভোল্টেজ এবং আমি বলেছিলাম যে এটি 18 থেকে 33 বা 36 এর মধ্যে হওয়া উচিত আপনি আবার দেখতে পারবেন যে এখানে পাওয়ার সংকটপূর্ণ হয়ে যায় ঠিক আছে আমরা যখন পাওয়ার সম্পর্কে কথা বলি আমরা সামগ্রিক পাওয়ার কনজামশন এর বিষয়ে বলি যেখানে স্ট্যাটিক পাওয়ার হচ্ছে ভি × আই এবং ডাইনামিক পাওয়ার হচ্ছে সিভি 2 এফ এবং আপনি উভয়কেই যোগ করলে পাওয়ার পাবেন স্পষ্টতই যদি ভি কম হতে থাকে চিপের পাওয়ার কনজামশনও কম হবে ঠিক আছে সুতরাং সেই কারণেই নিম্ন ভোল্টেজগুলি আকর্ষণীয় কারণ পাওয়ার উভয়ই দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ শুধু স্ট্যাটিক পাওয়ার ব্যবহারের ক্ষেত্রে নয় তবে এটি ডাইনামিক কাজের সময়ও গুরুত্বপূর্ণ এফ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার কনজামশন বাড়তে থাকে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে যা এখানে দেখা যেতে পারে তবে আপনি যদি ভি কমিয়ে এটি অফসেট করতে সক্ষম হন কারণ এটি স্কোয়ার হিসাবে পরিবর্তিত হয় এটি ভোল্টেজ হ্রাস করবে এবং উচ্চতর প্রভাব ফেলবে সুতরাং যখন আপনাকে কন্ট্রোলারটি বেছে নিতে হবে তখন আপনাকে এই কথা মনে রাখতে হবে এগুলি ছাড়াও এই সমীকরণটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আমরা কাজের সময় এটির কিছু সমঝোতা করি পুনরায় এটি স্মরণ করে দেখুন আমরা বেয়ারিং ডেমো অর্থাৎ বল বেয়ারিং ডেমো চলাকালীন সময়ে আমরা কিছু জিনিস কাজে লাগিয়েছি উদাহরণস্বরূপ বল বেয়ারিং ডেমোতে আমরা কি করেছিলাম আমরা বলেছিলাম যতক্ষণ না ভিআউট ভিএলডিও এর সাথে উপলভ্য হবে আমরা ভিএলডিও এবং ভিআউট এর সাথে কয়েকটি জিনিস করব উদাহরণস্বরূপ আমরা কোনও কমিউনিকেশন করবো না অর্থাৎ কমিউনিকেশন নিষিদ্ধ থাকবে তবে যেই মুহুর্তে এটি ভিএলডিও থেকে পরিবর্তিত হয়ে ভিআউট হবে আপনি তখন কোনও কমিউনিকেশন করবেন এবং আপনি অন্যদিকে আরও কিছু কাজ করেন কিন্তু ভিএলডিও সহ আপনি কেবল একটি সেন্স করবেন যদি ভিএলডিও উপস্থিত থাকে স্পষ্টতই যদি আপনি যেকোনো এনালগ পিনগুলির মধ্যে ব্যাটারি ভোল্টেজ সেন্স করতে সক্ষম হন এবং এটি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার এসওসি যদি আপনি সেন্স করতে সক্ষম হন এবং রেল নিজেই অপারেটিং ভোল্টেজ নিজেই ডিসি ডিসি কনভার্টার থেকে আসে এবং দুটি প্রোগ্রামযোগ্য পিন আপনাদের কাছে উপলব্ধ রয়েছে যেই মুহুর্তে এই ভোল্টেজটি কম হওয়া শুরু হয় যা মাইক্রোকন্ট্রোলার দ্বারা সেন্স হয় মাইক্রোকন্ট্রোলার এসওসির জিপিআইও পিনগুলির অর্থাৎ জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিনগুলির মধ্যে প্রোগ্রাম করার ক্ষমতা রাখে মাইক্রোকন্ট্রোলারটি এই ডিসি ডিসি কনভার্টারএ একটি মান কনফিগার করে যা আমাদের এখানে ভোল্টেজ হ্রাস করবে ধরা যাক এটি 33 দিয়ে শুরু হয়েছিল এবং যেই মুহুর্তে একটি সিগন্যাল দেওয়া হলে বিট কম্বিনেশন তা দেওয়া হল এটি 18 হয়ে যায় এবং কে 18 থেকে 33 এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় এটি হলো কন্ট্রোলার এবং কন্ট্রোলারটি কীভাবে তা করে এটি ব্যাটারি ভোল্টেজ সেন্স করতে সক্ষম স্পষ্টতই ব্যাটারি ভোল্টেজ সেন্সিং এর জন্য আমাকে এই সার্কিটটিকে আরও সঠিকভাবে তৈরি করতে হবে এটি এখানে সেন্স করে এভাবে নয় সুতরাং এটি গুরুত্বপূর্ণ এটি আমাকে সংশোধন করতে হবে এটি এখান থেকে আসছে এবং ইনপুট সম্ভবত এখানে চলে আসে এটি গুরুত্বপূর্ণ দুটি রেজিস্টেন্স আর 1 এবং আর 2 রাখুন একটি সাধারণ রেজিস্টার ডিভাইডার নেটওয়ার্ক রাখুন এবং এটিকে সেন্স করুন এবং বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করুন সুতরাং আপনি দুর্দান্ত কোড সুন্দর সফ্টওয়্যার কোড লিখতে সক্ষম হওয়া উচিত যা সম্ভব তবে তারপরে কন্ট্রোলার নিজেই এই রেঞ্জএ কাজ করতে সক্ষম হওয়া উচিত 18 ভোল্ট থেকে 33 ভোল্ট পর্যন্ত এবং এটি তাই একটি খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন প্রায়শই এই ডিসি ডিসি কনভার্টার এমনকি একটি এলডিওও কখনও কখনও এলডিও এবং ডিসি ডিসি এসওসি র অভ্যন্তরে ইন্টিগ্রেটেড করা হয় অনেক সময় আপনি এলডিও বা ডিসি ডিসি ব্যবহার করতে চান যা আপনি বহিরাগত পিনের সাহায্যে তৈরি করতে পারেন ঠিক আছে সুতরাং সেখানে অনেকগুলি ইন্টিগ্রেশন রয়েছে যা আমি আপনাকে বলেছিলাম সেখানে রেডিও আছে এডিসি রয়েছে মেমরি আছে মেমরি অর্থাৎ আমি মেমরি ব্লকের ভিতরে প্রদর্শন করা উচিত সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ মাইক্রোকন্ট্রোলারের চয়নের ব্যাপারটি যে আরও অনেক বিষয়গুলির সাথে সম্পর্কিত আছে তা আমাকে সংক্ষেপে বলতে দিন প্রতিটি পয়েন্ট যা আমরা বলতে যাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ এখন আমি যেমনটি আপনাকে উল্লেখ করেছি যে আমি এই বইটি পছন্দ করি আমি আপনাকে শেষবারের মতো এই বইটি দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম আর্ম কর্টেক্স এম 3 এবং কর্টেক্স এম 4 প্রসেসরের এটি একটি সুনির্দিষ্ট গাইড এটি একটি ভাল বই এবং আমি এই বইয়ের বেশ কয়েকটি অধ্যায় পড়ে উপভোগ করেছি এবং আমি ভেবেছিলাম যে এই বই থেকে কয়েকটি জিনিস আপনার কাছে বলবো যা আপনাকে একটি সুন্দর ক্যাপসুলের মধ্যে সমস্ত কিছু সাজানো অবস্থায় পরিবেশন করবে মাইক্রোকন্ট্রোলার বাছাইয়ের ক্ষেত্রে আমি বলতে চাই না যে আপনার পছন্দটি কী হওয়া উচিত কারণ বাজারে প্রচুর লোক রয়েছে আপনি যদি সিআইএসসি প্রসেসরের সম্পর্কে কথা বলেন তাহলে রেনিসাস আছে সেই মেমরি টু মেমরি কপি যা আমি আপনাকে দেখিয়েছি সিআইএসসি রিনিসাস মাইক্রোকন্ট্রোলারে সুন্দর ভাবে এই কাজ করে তবে আপনারা কয়জন এটি ব্যবহার করছেন তা আমরা জানি না টিআইয়ের অনেকগুলি মাইক্রোকন্ট্রোলার রয়েছে ফ্রীস্কেলের অটোমোটিভ বাজার রয়েছে বেশ কয়েকটি কন্ট্রোলার রয়েছে তবে আপনার কাছে ফ্রিস্কেল রয়েছে টিআই রয়েছে এবং তার পরে রয়েছে ইন্টেল এই মাইক্রোপ্রসেসরের এবং মাইক্রোকন্ট্রোলার জগতে ইন্টেল একটি বড় কোম্পানি ঠিক আছে এবং তাদের 8051 মাইক্রোকন্ট্রোলার একটি শক্তিশালী এবং জনপ্রিয় আর্কিটেকচার নর্ডিক আরেকটি সংস্থা সুতরাং এটি কঠিন হবে কন্ট্রোলার কী হওয়া উচিত তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে প্রায় অসম্ভব আমরা এখন অবধি যা আলোচনা করেছি তা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি সুন্দর উপায়ে সবকিছু সংক্ষিপ্ত করব আমাকে প্রথমে সংক্ষিপ্ত করতে দিন তারপরে পিছন দিকে ফিরে যাব এই বইটি যা বলছে তা আপনাকে বেছে নেওয়ার জন্য নীচের প্যারামিটারগুলি দেখতে হবে লো পাওয়ার প্রয়োজনীয়তা আপনি যদি এই বক্তৃতাটি নিজেই দেখেন তবে লো পাওয়ার সম্পর্কে আমরা অনেক কিছুই এই ফর্মএ বলেছি আপনি দেখতে পাবেন যে এনার্জি এফিশিয়েন্সি পাওয়ারের প্রয়োজনীয়তা এনার্জি হারভেস্টিং এর ক্ষমতা এগুলি এখানে বেশ ভালভাবে আলোচনা হয়েছে এখানে খুব তাড়াতাড়ি আপনাকে অবশ্যই অ্যাক্টিভ স্টেটগুলি স্লিপ স্টেটগুলি এবং আইডেল স্টেটগুলিতে নজর রাখতে হবে যা মাইক্রোকন্ট্রোলার আপনাকে দেয় আপনাকে অবশ্যই তাদের বিশদে অধ্যয়ন করতে হবে মাইক্রো অ্যাম্পস 𝛍A প্রতি মেগা হার্টজ স্পেসিফিকেশন দৃষ্টিকোণে থেকে নির্ভুলভাবে কারেন্ট ব্যবহারটি কী তা খুঁজে বের করতে হবে সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ এবং আপনি এটি দেখুন পারফরম্যান্স এবং সর্বাধিক ফ্রিকোয়েন্সি এই ব্যাপারে আপনি অনেক জায়গায় আটকে যাবেন আমি আপনাকে লোড স্টোরের ছবি দেখিয়েছি যেখানে মেমরির কপিটি দুটি ভিন্ন উপায়ে হয়েছে আরএক্স এমসিইউ এটি কেবল মেমরি কপি করে করেছিল এবং অন্যটি একটি অস্থায়ী রেজিস্টার এ রেখেছিল এবং পুল করেছিল এটিতে ক্লক সাইকেলেও বেশি লাগছে এটি একটি সরল অপারেশন করে চলেছে যেখানে একটি লোড একটি স্টোর অপারেশন জড়িত রয়েছে সুতরাং আর্কিটেকচার পুরো প্রক্রিয়াটিতে একটি বিশাল ভূমিকা পালন করে তারপরে আমরা এও উল্লেখ করেছি যে প্রক্রিয়া প্রযুক্তি পারফরম্যান্স দৃষ্টিভঙ্গি থেকে মেমরি প্রযুক্তি থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি জিনিস স্পষ্ট যে মেমরি আপনার পারফরম্যান্সকে তীব্রভাবে নামিয়ে দিতে পারে কেন কারণ আপনার যদি ধীর মেমরি থাকে যা কন্ট্রোলার এবং প্রসেসরের অভ্যন্তরে এম্বেড করা থাকে যা আপনাকে খুব দ্রুত গতিতে এক্সিকিউট করে থাকে তাহলে ধীর গতির মেমরিগুলির জন্য আপনাকে ওয়েট স্টেট ব্যবহার করতে হবে এবং আপনি এখানে এখন আটকে গেছেন ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি দুটি ধরণের ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তিতে এমন একটি রয়েছে যেখানে আপনাকে ওয়েট স্টেট ব্যবহার না করেই ফ্ল্যাশ ব্যবহার করতে সক্ষম করে আমি সেই ফ্ল্যাশ ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তির নাম মনে করার চেষ্টা করছি যা গণনা কে প্রভাবিত করে সুতরাং এমসিইউ গুলি যা মনোস ফ্ল্যাশ প্রযুক্তি ব্যবহার করে তারা 100 মেগাওয়ার্টজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ওয়েট স্টেট ছাড়াই চলতে পারে তার মানে হল এটি আমাকে এভাবে লিখতে দিন যে 0 ওয়েট স্টেটের সাথে সুতরাং আপনি কি বাসের স্পিড এবং ক্লকের স্পিডের মেমরি অ্যাক্সেসের সাথে ওয়েট স্টেট সহ অথবা ওয়েট স্টেট ছাড়া কথা বলছেন সুতরাং পারফরম্যান্সএর পরিমাণ নির্ধারণ করা আসলে এত সহজ নয় এবং এটি বিভিন্ন এমসিইউর জন্য পৃথক পৃথক হবে সুতরাং কিছু এমসিইউ সাধারণ ফ্ল্যাশ ব্যবহার করতে পারে কারণ তারা ব্যয়গুলি হ্রাস করতে চায় এবং কারও কারও কাছে অত্যাধুনিক মনোস ফ্ল্যাশ প্রযুক্তি থাকতে পারে সুতরাং এমনকি কম ক্লকের গতিতেও পারফরম্যান্স তুলনা করা যেতে পারে সুতরাং কী ধরণের ফ্ল্যাশ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা মনে রাখবেন চিপ প্যাকেজ সম্পর্কে আসলে বইটিতে বোঝানো রয়েছে দয়া করে চিপ প্যাকেজ সম্পর্কিত তথ্য সন্ধান করুন কারণ এটি কোন ধরনের প্যাকেজিংয়ে এ পাওয়া যায় যেমন বিজিএ অর্থাৎ বল গ্রিড অ্যারে প্যাকেজ কিনা অথবা এটি কিউএফএন বা এটি কিউএফপি প্যাকেজিং কিনা এবং প্যাকেজের আকার কী এমন সমস্ত খুব গুরুত্বপূর্ণ অপারেটিং শর্তগুলি গুরুত্বপূর্ণ এটার অর্থ কী ভোল্টেজ তাপমাত্রা ইএমআই ইত্যাদি এবং কষ্ট ও এভেলেবেলইটি সফ্টওয়্যার ডেভেলোপমেন্ট টুল এবং ডেভেলোপমেন্ট কিটগুলির জন্য সাপোর্ট ভবিষ্যতের আপগ্রেডিবিলিটি ফার্মওয়্যার প্যাকেজগুলি সুরক্ষা অ্যাপ্লিকেশন নোটগুলির উপলব্ধতা ডিজাইনের উদাহরণ এবং সর্বশেষে হচ্ছে সাপোর্ট ঠিক আছে এই সমস্ত জিনিসগুলি চলে আসে আপনি যদি কোনও মাইক্রোকন্ট্রোলার বেছে নিতে চান তাহলে আমাদেরকে সেগুলি বিবেচনা করতে হবে এবং এই বিষয়গুলি কী মনে রাখতে হবে এই সমস্যাটি সবসময়ই রয়েছে যে আপনি কোনও কন্ট্রোলার হিসাবে একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলার অথবা আপনি কোনও ডিএসপি ব্যবহার করতে চান কিনা সত্যই এই লাইনটি এখন পাতলা হয়ে যাচ্ছে এবং বর্তমানে এটি একটি খুব পাতলা লাইন ডিএসপি করতে পারা অনেকগুলি কাজ ইতিমধ্যেই মাইক্রোকন্ট্রোলারেও করতে সক্ষম হয়েছে খুব সুনির্দিষ্ট এবং বিশেষ ইনস্ট্রাকশনস যা এটি করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি আর্ম এর কথা গ্রহণ করুন আর্ম আর্কিটেকচার ভি7ই এর ইভোলিউশন দেখুন আপনি যদি এই E শব্দটি দেখেন অর্থাৎ এই E অক্ষরটি যার অর্থ হল এনহান্সড এবং এনহান্সড বলতে কী বোঝায় এটি একটি এনহান্সড যার মধ্যে এনহান্সড ডিএসপি ইনস্ট্রাকশনস রয়েছে এবং এটি একটি সুন্দর জিনিস বিশেষত কর্টেক্স এম 4 এ এই ডিএসপি এনহান্সড ইনস্ট্রাকশনস রয়েছে কর্টেক্স এম 4 এবং মূলত আপনি যদি কর্টেক্স এম সিরিজের প্রসেসরের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে তারা থাম্ব 2 টেকনোলজি সমর্থন করে আইএসএ আর কিছুই নয় এটি হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার যা কোড আকার এবং সমস্ত কিছুর দৃষ্টিভঙ্গি থেকে একটি খুব দক্ষ প্রযুক্তির শক্তিশালী ইনস্ট্রাকশনস এবং গুরুত্বপূর্ণ পারফরম্যান্স সরবরাহ করে এটিতে হার্ডওয়্যার ডিভাইড ইনস্ট্রাকশন রয়েছে দেখুন যদি এখানে থাম্ব 2 র সমর্থন থাকে তার অর্থ হলো এটি আপনাকে হার্ডওয়্যার ডিভিশন ইনস্ট্রাকশন এর সক্ষমতা প্রদান করে সুতরাং আপনি 32 বিট এবং 16 বিট ইনস্ট্রাকশন উভয়ই ব্যবহার করতে সক্ষম হবেন এবং এটি মূল বিষয় এটিতে 16 বিট ইনস্ট্রাকশন সেট এবং উভয়ই আছে সুতরাং আপনি যখন থাম্ব 2 এর সম্পর্কে বলছেন তখন আপনি এই দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কথা বলছেন যা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে রয়েছে স্পষ্টতই এই সমস্ত জিনিসগুলি মূলত এনার্জি এফিশিয়েন্সি কমপ্যাক্ট কোড সাইজ এবং সমস্ত প্রধান বৈশিষ্ট্য যা আমরা সত্যই দেখছি সুতরাং থাম্ব 2 প্রযুক্তির সমর্থন থাকার মূল অর্থ হল আপনি পাবেন একটি ছোট ইনস্ট্রাকশন সেট যা খুব কমপ্যাক্ট হবে মূলত আপনি দুটি প্রসেসর স্টেট সম্পর্কে কথা বলবেন সুতরাং আমাকে এটা লিখতে দিন যদি আপনি আর্ম কর্টেক্স এম গ্রহণ করেন যা কর্টেক্স এম 0 এটি খুব ছোট এবং একটি এনার্জি এফিশিয়েন্ট প্রসেসর এবং এটি কর্টেক্স এম 3 অথবা এম 4 এর মতো ব্যবহার করা সহজ আমাকে এই প্রসেসরের স্টেটটি লিখতে দিন মূলত আপনি থাম্ব স্টেটের কথা বলছেন এবং আপনি আর্ম স্টেটের কথা বলছেন এই আর্ম স্টেটটি মূলত 32 বিট আইএসএ সম্পর্কিত এবং এই থাম্ব স্টেটটি 16 বিট আইএসএ ছাড়া কিছুই নয় সুতরাং এখানে আপনি খুব জটিল গণনা পরিচালনা করতে পারেন লার্জ শর্ত যুক্ত অপারেশন যার মধ্যে রয়েছে লার্জ জটিল গণনা এবং অবশ্যই আপনি খুব ভাল পারফরম্যান্স পাবেন থাম্ব 2 এর ব্যাপারে আমাদের আলোচনা চালিয়ে গেলে আমরা দেখতে পাই যে উভয় ক্ষেত্রে দুটি নতুন বৈশিষ্ট্য রয়েছে আমাকে আর্ম এর একটি উদাহরণ নিতে দিন যদি আপনি আর্ম আর্কিটেকচার ভি 7 গ্রহণ করেন তবে আপনি এতে কর্টেক্স পাবেন আপনি কিনতে পারেন আপনি কর্টেক্স এম 3 এম 4 সোর্স করতে পারেন এগুলির সমস্তটিতে অধিক সংখ্যক নতুন বৈশিষ্ট্য রয়েছে এবং এর মধ্যে হার্ডওয়্যার ডিভিশন অন্তর্ভুক্ত রয়েছে যা আমি ইতিমধ্যে ডেটা কোয়েঞ্চিং অপারেশনের জন্য মাল্টিপ্লাই এর কথা উল্লেখ করেছি সুতরাং আমি ইতিমধ্যেই ডিভাইড ইনস্ট্রাকশনের সম্পর্কে উল্লেখ করেছি তবে আমি কেবল সম্পূর্ণতার জন্য এটি লিখব হার্ডওয়্যার ডিভাইড খুব গুরুত্বপূর্ণ তারপর মাল্টিপ্লাই ইনস্ট্রাকশনস কোনও ডেটা ক্রাঞ্চিং অ্যাপ্লিকেশনগুলির জন্য সেগুলিতে তাকান মজার বিষয়টি হল যা সাধারণত খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রসেসরে পাওয়া যায় না এমন কিছু রয়েছে যাকে একটি আনএলাইনড ডেটা অ্যাক্সেস বলে এবং এটি কর্টেক্স এম 3 এবং এম 4 ও সমর্থিত রয়েছে সুতরাং কর্টেক্স এম 4 উদাহরণস্বরূপ আমাকে একটি খুব বিপরীতমুখী জিনিস আপনাকে দেখাতে দিন যদি আপনি কর্টেক্স এম 4 নেন তবে এটিতে 8 বিট এসআইএমডি রয়েছে এটিতে 16 বিট এসআইএমডিও রয়েছে এটির অর্থ কি সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা কেন আমরা এই বিষয়ে কথা বলছি কারণ যদি আপনার প্রসেসরটিতে একাধিক ডেটা অপারেশন সমান্তরালভাবে করার সম্ভাবনা থাকে তবে এটি গুরুত্বপূর্ণ যদি এটি সমান্তরাল ভাবে কাজ করে থাকে তবে আপনাকে এসআইএমডি এর জন্য ইনস্ট্রাকশন সেট সমর্থন করা প্রয়োজন হবে যা 8 বিট বা 16 বিট এসআইএমডি হতে পারে আমি আপনাকে খুব বিশেষ খুব নির্দিষ্ট একটি উদাহরণ দিচ্ছি শুধু অডিও সিগন্যাল প্রসেসিংয়ের দিকে নজর দিন আপনি এখানে কী করবেন লেফট এবং রাইট চ্যানেল একই সাথে প্রসেস করতে হবে এটিই আমরা যা বলছি তার অর্থ এবং এর জন্য আপনার এই সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা জাতীয় ইন্সট্রাকশন এর প্রয়োজন হয় দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি যার সম্পর্কে আপনি ভাবতে পারেন হল ইমেজ প্রসেসিং আপনি যদি আরজিবি দিকে তাকিয়ে থাকেন বা আপনি যদি সিএমওয়াইকে ধরণের উপাদানগুলির দিকে লক্ষ্য করছেন তবে আমি বলতে চাইব ইমেজ এলিমেন্টগুলি বা পিক্সেল এবং আপনাকে সেগুলি উপস্থাপন করতে হবে আপনি 8 বিট এসআইএমডি ডেটা সেট ব্যবহার করতে পারবেন এবং তাদেরকে সমান্তরালে ভাবে প্রসেস করতে পারবেন সুতরাং যা হয় তা হল সমস্ত আরজিবি একযোগে সরাসরি প্রসেস হয়ে যায় এর সাথে কোনও বৃহত গাণিতিক বিকৃতি রোধ করার জন্য অনেকগুলি স্যাচুরেটেড এরিথমেটিক ইনস্ট্রাকশনসও থাকতে পারে অর্থাৎ আমি বলতে চাই এসআইএমডি সংস্করণ গুলি এসআইএমডি সংস্করণ গুলি সহ অনেক সংখ্যক অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন ব্যবহার করা যেতে পারে যা বৃহৎ গাণিতিক বিকৃতির জন্য যে ওভারফ্লো অথবা আন্ডারফ্লো তৈরি হয় তাকে রোধ করার জন্য ঠিক আছে সুতরাং আপনি এটি মনে রাখা উচিত যদি আপনি এই স্যাচুরেটেড এরিথমেটিক ইনস্ট্রাকশনগুলির কয়েকটি উদাহরণ গ্রহণ করতে পারবেন তবে আমি একটি উদাহরণ দিতে পারি যা হল সিঙ্গেল সাইকেল 16 বিট ডুয়েল 16 বিট এবং 32 বিট মাল্টিপ্লাই এন্ড একুমুলেট কর্টেক্সের এই ম্যাক ইনস্ট্রাকশন আছে তাদের এ জাতীয় অনেকগুলি বিকল্প থাকতে পারে উপরের এবং নিম্ন বিটগুলির বিভিন্ন সংমিশ্রণের মাল্টিপ্লিকেশন করতে পারবেন 16 বিট ম্যাক সিঙ্গেল সাইকেলের জন্য এসআইএমডি সংস্করণ যা এম 4 এ তা সম্ভব এম 3 এও সম্ভবত আপনার একাধিক সাইকেলস প্রয়োজন তবে এম 4 এ আপনি এটি সিঙ্গেল সাইকেলে করতে পারবেন এফপিইউ অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট ইউনিট কি আপনি যদি এম 4 কর্টেক্স এর ক্ষেত্রে দেখেন তবে এটি আইইইই 754 স্ট্যান্ডার্ড সমর্থিত এখানে সিঙ্গেল প্রিসিজন হাফ প্রিসিজন সমস্ত কিছু সমর্থিত রয়েছে এবং এফপিইউ ম্যাককে সমর্থন করে ফ্লোটিং পয়েন্ট ইউনিট ম্যাককে সমর্থন করে তার মানে কি ম্যাকের ফলাফলটিতে আরও নির্ভুলতার অনুমতি দেয় তাই আমরা যা বলার চেষ্টা করছি তা হল যে কোনও সাধারণ মাইক্রোকন্ট্রোলার এবং ডিএসপির মধ্যে যেই পাতলা লাইনটি আছে সেটা ক্রমশই আরো পাতলা হচ্ছে এবং সিস্টেমগুলি খুব শক্তিশালী হচ্ছে এটির একটি উদাহরণ হচ্ছে কর্টেক্স এম 4 আপনি যদি এটিকে বিস্তারিতভাবে পড়েন তবে আপনি বুঝতে পারবেন যে কর্টেক্স এম 4 আসলে আর্ম কর্টেক্স এম 4 খুব অত্যাধুনিক জিনিসগুলি করতে পারে এবং এটির উদাহরণ হিসাবে দেখতে পারবেন যে এটি এই মাল্টিমিডিয়া সম্পর্কিত সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলির জন্য দক্ষ যার জন্য আপনাকে ডিএসপি লাগবে না এটি হচ্ছে কন্ট্রোলারের পছন্দ সম্পর্কে আপনার কাছে একটি বড় সংক্ষিপ্ত বিবরণ শেষ করার আগে আমি আপনাকে ডিএসপিতে অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসরএ কোনও ডট প্রোডাক্ট করা কতটা সহজ যদি আপনার কাছে ম্যাক বিকল্প থাকে মূলত তা দেখাতে চাই সুতরাং আপনি এটিই করতে চান ঠিক আছে সুতরাং এগুলি হচ্ছে দুটি ভেক্টর ধরা যাক এগুলি 32 বিট মান বিশিষ্ট এবং আপনি এটির রিপ্রেজেন্ট করতে চান লক্ষ্য হল মূলত 64 বিট রিপ্রেজেন্ট করা সুতরাং আমি বলি 64 বিট হচ্ছে এখানে লক্ষ্যটি অর্থাৎ Z এর 64 বিট রিপ্রেজেন্ট করা সুতরাং যদি আপনি এই উদাহরণটি দেখেন তবে আপনি দেখতে পাবেন যে এটি কোডের কয়েকটি লাইন মাত্র আমি আপনাকে সেই পৃষ্ঠাটির দিকে নির্দেশ করতে চাই যেখান থেকে আমি আসলে ম্যাকটি নামিয়ে এনেছি আমি আপনাকে কেবল সেদিকেই নির্দেশ করতে চাই যদি আপনি একবার দেখতে চান এবং আপনি দেখতে পারেন যে এই ইনস্ট্রাকশনগুলি কতটা সহজ আমি যেমন বলেছি যে আমি আপনাকে এই বইয়ের 21 অধ্যায়ের 675 নং পৃষ্ঠার দিকে নির্দেশ করতে চাই তিনি যা করেছেন তা হল ডট প্রডাক্ট মূলত একাধিক মাল্টিপ্লিকেশন এবং এডিশন নিয়ে করা হয়েছে ঠিক আছে সুতরাং আমরা এটা ছেড়ে সেই কর্টেক্স এম 3 নেব আপনি যদি ডট প্রোডাক্টটির অভ্যন্তরীণ লুপটি গ্রহণ করেন সে 10 থেকে 18 সাইকেলস সময় ব্যতীত করবে যেখানে এক্সিকিউশন সময় ডেটা নির্ভরশীল হয় ঠিক আছে তাহলে কর্টেক্স এম 3 এর জন্য 10 থেকে 18 সাইকেল লাগবে আপনি যদি কর্টেক্স এম 4 এর দিকে লক্ষ্য করেন তাহলে কোডটি কর্টেক্স এম 3 এর অনুরূপ আপনার কাছে 7 টি সাইকেল রয়েছে এবং এই 7 টি সাইকেল কীভাবে বিভক্ত হয় আপনার কাছে এটি x আছে যা 2 টি সাইকেল ব্যবহার করে তবে y এর জন্য এটি 1 টি সাইকেল এবং এর পরে যোগফলটি 1 টি সাইকেল এবং লুপ ওভারহেড এর জন্য 3 টি সাইকেল লাগবে মূলত এটি মেমরি থেকে ডেটা আনছে এবং পয়েন্টারটি ইনক্রিমেন্ট করছে তারপরে পরবর্তী ফেচটি হল yy তারপর সেখানে একটি মাল্টিপ্লিকেশন এবং এডিশন আছে ঠিক আছে এবং এই পদক্ষেপটি হল মূলত মাল্টিপ্লিকেশন এবং এডিশন অর্থাৎ ম্যাক অংশটি এবং এটি ডিএসপি অপারেশনের জন্য প্রয়োজনীয় যা এখন সহজেই কর্টেক্স এম 4 এ পাওয়া যায় তবে কর্টেক্স এম 3 তে আরও বেশি সংখ্যক সাইকেল লাগে এখানে এই অংশটি প্রদর্শন করা হচ্ছে ঠিক আছে এটা কর্টেক্স এম 4 এ একটি সাইকেলে করতে পারেন যা সত্যিই চমকপ্দ এবং এখানে কর্টেক্স এম 3 একটু পিছিয়ে যায় কারণ এম 3 এর জন্য 3 থেকে 7 টি সাইকেল পর্যন্ত যে কোনও সংখ্যা নিতে পারে সুতরাং আপনি যদি এই ম্যাক অপারেশনটির জন্য কোনও কন্ট্রোলার কেনার সিদ্ধান্ত নেন যা একটি সাইকেলে করতে পারবে তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না লুপ নিজেই একটি অতিরিক্ত ওভারহেড তৈরি করবে যার মধ্যে সাধারণত লুপের কাউন্টারটি হ্রাস হওয়া জড়িত রয়েছে সুতরাং এগুলি লুপের কাউন্টার হ্রাস সম্পর্কে তারপরে কোনও ব্রাঞ্চিং থাকতে পারে ব্রাঞ্চিং করে মূলত লুপটির শুরুতে চলে যায় আপনি লুপটির শুরুতে যেতে চান এই সবগুলি মিলে অতিরিক্ত 3 টি সাইকেলের প্রয়োজন হবে সুতরাং সামগ্রিকভাবে আপনাকে একটি অ্যাপ্লিকেশনের জন্য কন্ট্রোলার বাছাইয়ের ক্ষেত্রে এই দিকগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার